ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এর লেকচারে আপনাকে স্বাগতম এবং এটি হল 24 নম্বর বক্তৃতা এবং আমরা এই ইম্প্রপার ইন্টিগ্রালগুলির সম্পর্কে কথা বলব বিশেষত আমরা আজ টাইপ 2 এর ইম্প্রপার ইন্টিগ্রালগুলি নিয়ে আলোচনা করব শেষ বক্তৃতায় আমরা এই টেস্ট ইন্টিগ্রালটি দেখেছি যেটা ছিল ab1x apdx সুতরাং এটি হল টাইপ 2 এর ইম্প্রপার ইন্টিগ্রাল কারণ এই ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড যখন x এই a তে যায় এই ইন্টিগ্রালটি যেটা টেস্ট ইন্টিগ্রাল এবং আজ আমরা অন্য কোন ইন্টিগ্রালের কনভার্জেন্স প্রমাণ করার জন্য এই ইন্টিগ্রালটি ব্যবহার করব এবং এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় যখন p1 হয় তারা নিশ্চিতভাবে 1 এর চেয়ে কম হয় এবং এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় যদি এই p≥1 হয় শুরুতে আমাদের আবারও মনে করে নিতে হবে যে আমাদের কাছে এই টাইপ 2 ইম্প্রপার ইন্টিগ্রাল রয়েছে এবং আমরা এই নোটেশনটি ব্যবহার করব যেটা বলে যে এই a এই নোটেশনের অর্থ হল এই f টি আনবাউন্ডেড হয়ে যায় যখন x a হয়ে যায় সুতরাং এই নোটেশনটি ব্যবহার করা হবে যখন আমরা এখানে উদাহরণস্বরূপ b ব্যবহার করব এর অর্থ হল এই f টি আনবাউন্ডেড হয়ে যায় যখন x b তে যায় এক্ষেত্রে যখন আমাদের এই ইন্টিগ্রালটি রয়েছে যেখানে x b তে যাওয়ার সাথে সাথে f আনবাউন্ডেড হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই প্রতিস্থাপনের মাধ্যমে এই ধরণের ইন্টিগ্রালকে অনুরূপ এই ইন্টিগ্রালে পরিণত করব সুতরাং আপনি যদি এখানে xb t কে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে এই ইন্টিগ্রালটি এই 0b afb tdt তে পরিণত হবে বিয়োগ চিহ্ন সহ এবং যখন x a হয় সুতরাং এই t টি b a হয়ে যাবে এবং এটি যখন xb হবে এটি 0 হয়ে যাবে সুতরাং এটি লিমিট হবে আর আমরা 0b afx dx পাব এটা ইন্টিগ্রালটি হবে যা আবার বিবেচনা করবে যে fx আনবাউন্ডেড হবে যখন x 0 তে যায় সুতরাং এই পরিস্থিতিতে আমরা এই ইন্টিগ্রালটিকে বিবেচনা করব যা আবার এই রকমের যেটা আমরা এই আলোচনার জন্য এই স্ট্যান্ডার্ড হিসাবে গ্রহণ করি যে আপনার f টি আনবাউন্ডেড হয় যখন আর্গুমেন্টটি নীচের লিমিটের দিকে যায় সুতরাং এই ক্ষেত্রে এখানে যখন t 0 এর নিকটবর্তী হয় এটি আনবাউন্ডেড হয়ে ওঠে ওপরের ইন্টিগ্রালে আমাদের একই পরিস্থিতি রয়েছে যে এই f টি আনবাউন্ডেড হয় যখন ডানদিকে x a তে যায় এবার পরেরটাতে আসার সাথে সাথে আমরা আগের বক্তৃতায় ইন্টিগ্রাল টাইপ 1 এর মত কম্পারিজন টেস্ট করেছি এবং এই ক্ষেত্রে আবার আমরা অনুমান করব যে এই ax≤b এর মধ্যে ফাংশনের মানগুলির জন্য আমাদের এই অসমতা রয়েছে সুতরাং এই f টি নন নেগেটিভ মান নিচ্ছে এবং g f এর চাইতে আরও বড় মান নেয় যেখানে 0≤f≤g সেক্ষেত্রে আমাদের কাছে আছে যদি এই g টি এখানে বৃহত্তর হয় তবে g টি বড় মান নেবে তাই যদি এই ইন্টিগ্রাল abgxdx কনভার্জ হয় তবে স্বাভাবিকভাবেই ইন্টিগ্রালটি যেখানে এই ইন্টিগ্রান্ডটি ছোট কোন মান নিচ্ছে সেখানে abgxdx এটিও কনভার্জ করবে দ্বিতীয়ত আমরা এই সম্পর্কটি থেকে এই সিদ্ধান্তেও আসতে পারি যে যদি abgxdx ডাইভার্জ হয় তাহলে abgxdx ডাইভার্জ হবে যদি ছোট ইন্টিগ্রালটি abfxdx ডাইভার্জ হয় সুতরাং যেহেতু এই f g এর চেয়ে কম মান নিচ্ছে সুতরাং যদি এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় তাহলে স্বাভাবিকভাবেই এই ইন্টিগ্রালটির মান এই ইন্টিগ্রালের চেয়ে বড় হতে পারে তাই নিশ্চিতভাবে এটিও ডাইভার্জ হবে সুতরাং এটি একটি সাধারণ কম্পারিজন টেস্ট তবে এই জাতীয় ইম্প্রপার ইন্টিগ্রালের আচরণের সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব দরকারী এখানে আরও একটি পরীক্ষা রয়েছে একে আমরা কম্পারিজন টেস্ট 2 বলি বা এটিকে লিমিট টেস্ট বা লিমিট কম্পারিজন টেস্টও বলতে পারি এবং এই ক্ষেত্রে আবার আমরা এটিকে একই অসমতা হিসাবে বিবেচনা করি যে f নন নেগেটিভ মানগুলি নিচ্ছে এবং g যখন বৃহত্তর মান নেয় তখন f হয় 0≤f≤g সুতরাং সেক্ষেত্রে আমরা এই fxgx কে গণনা করব এবং আমরা g কি তা দেখব আমরা এখানে এই উপসংহারটা পাচ্ছি সুতরাং আমরা প্রদত্ত ফাংশন f এর উপর ভিত্তি করে অন্য একটি ফাংশন নিলাম এবার এটা স্পষ্ট হবে যখন আমরা উদাহরণগুলি নিয়ে আলোচনা করব সুতরাং এই ক্ষেত্রে আমরা অন্য উপায়ে প্রদত্ত f এর জন্য কিছু g কে বেছে নেব এবং এই লিমিটটি গণনা করব ধরুন এই লিমিটটি হল fxgxk তারপরে k এর মানের উপর ভিত্তি করে আমরা ইন্টিগ্রালের প্রকৃতি স্থির করতে পারি সুতরাং এখানে উদাহরণস্বরূপ যদি k ≠ 0 হয় তাহলে আপনি যদি এই লিমিট হিসাবে এই নন জিরো সংখ্যাটি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে উভয় ইন্টিগ্রালেরই অর্থ হল এই abfxdx এবং এই abgxdx একই আচরণ করবে এবং কারণটি স্পষ্ট যে যখন x→ a হয় তখন এই অনুপাতটি নন জিরো সংখ্যা হয় এর অর্থ তারা x → a এর মতো আচরণ করে এবং তারপর তাদের ইন্টিগ্রালও হয় উভয়ই ডাইভার্জ হবে বা উভয়ই এক্ষেত্রে কনভার্জ হবে এবং এটি খুব কার্যকর এবং বেশিরভাগ উদাহরণেই আমরা এই উপসংহারে আসি যে এই k যা আমরা এই অনুপাতের এই লিমিটের পরে পেয়েছি এবং তারপরে হয় এই স্ট্রেস ইন্টিগ্রালটির উপর নির্ভর করে সেটি কনভার্জ বা ডাইভার্জ হয় আর অন্যান্য ইন্টিগ্রালগুলির চরিত্রও আমরা বলতে পারি আরও যদি আমরা এই k0 কে উদাহরণস্বরূপ পাই তাহলে এই ক্ষেত্রে এর অর্থ হচ্ছে যে এর g টি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সম্ভবত এই f এর থেকে তে চলেছে সুতরাং আমরা এই 0 পেয়েছি এটি মনে হচ্ছে যে g এর x→ a এর চেয়ে বড় মান রয়েছে সুতরাং যদি এই ইন্টিগ্রালটি এই ক্ষেত্রে এই g ইন্টিগ্রালটি কনভার্জ হয় তবে আমরা বলতে পারি যে এই ইন্টিগ্রাল f ও এখানে এই লিমিটের জন্য কনভার্জ হবে এই g টি দ্রুত বৃদ্ধি পাবে এবং এই কারনেই আমরা এখানে এই 0 টি পাচ্ছি এবং সেক্ষেত্রে যদি এই abgxdx কনভার্জ হয় তাহলে abfxdx ও কনভার্জ হবে সুতরাং কোন প্রমান ছাড়াই আমরা কেবল আমাদের অনুভুতির মাধ্যমেই এই ফলাফলগুলি বলতে পারি আবার এটা আরেকটি উপায় যে যদি k∞ হয় তবে এই ক্ষেত্রে এই x→∞ এই g ফাংশনের চেয়ে দ্রুত আনবাউন্ডেড হয়ে উঠছে এবং যদি এই g ফাংশনটি এখানে ডাইভার্জ হয় তাহলে এই g ফাংশনটি যদি এখানে ডাইভার্জ হয় তবে আমরা উপসংহারে নিতে পারি যে অন্যান্য ইন্টিগ্রাল যা কিনা abfxdx সেটিও ডাইভার্জ হবে সুতরাং এই সাধারণ পরীক্ষাটিকে আমরা অনেকগুলি উদাহরণের সাথে আলোচনা করতে পারি যেখানে ইন্টিগ্রালের উপর নির্ভর করে আমরা এইমাত্র এই টেস্ট ইন্টিগ্রালটিকে নিয়ে আলোচনা করছি সুতরাং এটি খুব প্রয়োজনীয় হতে চলেছে আমরা টাইপ 1 ইন্টারভ্যালের জন্য ডিরিচলেট টেস্ট Dirichlet's test নিয়ে আলোচনা করেছি এবং আবার আমরা এখানেও একটি সমান্তরাল পরীক্ষা করেছি যা কমবেশি একই যে যদি এই f ইন্টিগ্রালটি ইউনিফর্মভাবে বাউন্ডেড হয় তবে যে কোনও b a abfxdxC∀ba আমরা কোনও পজিটিভ এপসাইলনের জন্য কিছু কন্সট্যান্ট দিয়ে এটি বাউন্ড করতে পারি সেক্ষেত্রে আরও যদি আমরা ধরে নিই যে আরও একটি ফাংশন g মোনোটোন এবং বাউন্ডেড হচ্ছে এবং x→a এর সাথে 0 এর দিকে যাচ্ছে gx0 এবং তারপরে এই ডিরিচলেট টেস্ট থেকে বলা যায় যে এই ইন্টিগ্রাল a টু b এই গুণফলটি abfxgxdx নিচ্ছে যেটিও কনভার্জ হচ্ছে সুতরাং যখন আমাদের কাছে দুটি ইন্টিগ্রালের এই ধরণের গুনফল থাকে তখন এই ডিরিচলেট টেস্টটিও বেশ কার্যকর এবং একটি আমরা জানি যে এটি মোনোটোন এবং এটি 0 তে যাচ্ছে এবং বাউন্ডেড অন্যটি এখানে এই ইন্টিগ্রালটি ইউনিফর্মলি বাউন্ডেড সুতরাং সেক্ষেত্রে আমাদের যখন ইন্টিগ্রান্ডে এই গুণফলটি থাকবে তখন আমরা এই ডেরিচলেট টেস্টটি ব্যবহার করতে পারি এটির কনভারর্জেন্সটি প্রমাণ করার জন্য উদাহরণস্বরূপ আমরা এই ইন্টিগ্রাল 03dx3 xx21 এর কনভার্জেন্সটি পরীক্ষা করতে চাই সুতরাং আপনি যদি এই ইন্টিগ্রালটির কনভার্জেন্সটি পরীক্ষা করতে চান তবে আমাদের প্রথমে দেখতে হবে যে ইন্টিগ্রান্ডটি উপরের প্রান্তে আনবাউন্ডেড সুতরাং আমরা আমাদের আগের আলোচনার ভিত্তিতে না বলে আমরা বলতে চাইছি যে আমরা একইভাবে মোকাবিলা করতে পারি যখন আমাদের এই ইন্টিগ্রালটি উপরের সীমানায় আনবাউন্ডেড হয়ে উঠছে কিন্তু অন্যভাবে আমরা কেবলমাত্র একটি উপযুক্ত প্রতিস্থাপনের মাধ্যমে আবার সেটা পরিবর্তন করতে পারি যাতে আমাদের ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে যায় যখন আমরা ইন্টিগ্রালের এই নীচের সীমানায় পৌঁছাচ্ছি সুতরাং এই 3 xt কে প্রতিস্থাপন করে পাই যদি আপনি 3 xt এটি প্রতিস্থাপন করেন এবং সেটা বলে যে dx dt 03dx3 xx2103dtt3 t21 আমরা এখন এই ইন্টিগ্রালের কনভারর্জেন্স নিয়ে কথা বলব এবং এখন আমাদের এখানে ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হচ্ছে যখন এই t টি 0 তে যাচ্ছে ইন্টিগ্রালের নীচের প্রান্তে আমরা এখন এই g 1t এই ফাংশনটি তুলনা করার জন্য নিচ্ছি আমরা কেন 1t কে নিচ্ছি তার কারণটা পরিষ্কার এই ক্ষেত্রে যখন আমাদের এই ফাংশনটি থাকে আমাদের ইন্টিগ্রান্ডটি ছিল f এখানে 1t3 t21 এটি ছিল ইন্টিগ্রান্ডটি এবং t 0 তে পৌঁছানোর সাথে সাথে এই 1t ই এখানে সমস্যা তৈরি করছে যখন t 0 তে যাচ্ছে এই বর্গমূলটি নিয়ে কোন সমস্যা হয় না এটা বাউন্ডেড হয় কিন্তু এই ফাংশনটি আনবাউন্ডেড হচ্ছে কারণ এই 1t অর্থাৎ এর এই আচরণটির জন্য যখন t 0 তে যায় যা 1t দ্বারা বলা হচ্ছে আমরা তাই এই ফাংশন gt1t কে বেছে নেব আর এই কারণেই আমরা এখানে এই ফাংশন 1t নিয়েছি এখনই এটি নিয়ে আমরা এই ftgt কে গণনা করতে পারি সুতরাং এটা হবে ft1t3 t21 এবং তারপরে g1t তাহলে এই t টি বাতিল হয়ে যাবে এবং তারপরে এক্ষেত্রে যখন t→013 t21 হবে আমরা 110 পাব সেক্ষেত্রে এই ইন্টিগ্রাল 03dx3 xx21 ডাইভার্জ হয় কারণ এখানে এই ইন্টিগ্রালটি 031tdt যখন আমরা এই ইন্টিগ্রালটি নেব কারণ আমরা এখন এই ইন্টিগ্রালটি g এর সাথে তুলনা করব কারণ এই পরীক্ষাগুলি করা হয় যখন লিমিটটি নন জিরো হয় তারপরে উভয় ইন্টিগ্রালই উভয়ের অর্থ হল আমাদের কাছে এই 031tdt রয়েছে সুতরাং এই ইন্টিগ্রালটি এবং এই ইন্টিগ্রালটি যা আমরা কনভার্জেন্সের জন্য পরীক্ষা করছি এবং আসলে এটি এখানে এই ফাংশন দ্বারা প্রদত্ত x এর আকারে ছিল সুতরাং এই ইন্টিগ্রালটি যেহেতু আমরা 031tdt এর সাথে তুলনা করছি এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় সুতরাং যদি এই ইন্টিগ্রালটি ডাইভার্জ হয় তবে এই ইন্টিগ্রালটিও ডাইভার্জ হবে এবং স্বাভাবিকভাবে প্রদত্ত এই ইন্টিগ্রাল 03dx3 xx21 ও ডাইভার্জ হবে সুতরাং সাধারণভাবে এই তুলনা পরীক্ষাটি আমরা সুস্পষ্টভাবে ইন্টিগ্রালটির মানটি গণনা না করে বলতে সক্ষম হয়েছি যে এই ইন্টিগ্রালটি ডাইভারেজ করে এখন আমরা এই ইন্টিগ্রাল্টির কনভার্জেন্সটি পরীক্ষা করব যেখানে আমাদের 4πsin x 3x πdx রয়েছে সুতরাং এখন আমাদের আবার এই সমস্যাটি রয়েছে যখন x এর কাছাকাছি চলেছে তখন এই ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে যাচ্ছে এবং এখন আমরা এখানে কনভার্জেন্সটি নিয়ে আলোচনা করব সুতরাং এখানে এটি দেখতে আরও সহজ যে আমরা যদি ইন্টিগ্রান্ডটির অ্যাবসোলিউট মানটি নিই এবং এটা আমরা ইতিমধ্যেই আগের বক্তৃতায় আলোচনা করেছি যাকে অ্যাবসোলিউট কনভার্জেন্স বলা হয় যদি আমরা এই ইন্টিগ্রান্ডটির অ্যাবসোলিউট মান নিই এবং যদি সেই ইন্টিগ্রালটি কনভার্জ করে তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রালটি অ্যাবসোলিউটলি কনভার্জ করে এক্ষেত্রে যদিও আমরা ইন্টিগ্রান্ডটির অ্যাবসোলিউট মান নিই এবং এটি 1 দ্বারা বাউন্ডেড হয় কারণ এই sin x টি 1 দ্বারা বাউন্ডেড সুতরাং এই ইন্টিগ্রালটি এই অ্যাবসোলিউট মানটি 13x π দ্বারা বাউন্ডেড হয় sin x 3x π13x π এবং এই ক্ষেত্রে যখন আমাদের এটি থাকে এবং আমরা টেস্ট ইন্টিগ্রালগুলি থেকে জানতে পারি যে এই ইন্টিগ্রালগুলি কীভাবে আচরণ করবে সুতরাং এই ইন্টিগ্রাল 013x πdx এটি কনভার্জ করে কারণ পাওয়ারটি হল 13 যা 1 এর চেয়ে কম সুতরাং এই ইন্টিগ্রালটি এখানে যে কোনও পাওয়ার এখানে x π এর জন্য কনভার্জ করে x π এর এখানে যেকোনো পাওয়ার 1 এরও কম আর এই ইন্টিগ্রালটি কনভার্জ করে সুতরাং এখানে আমাদের এই 13 পাওয়ারটি রয়েছে আর এটি কনভার্জ হয় এবং সেই ক্ষেত্রে আমাদের কাছে এই 4πsin x 3x πdx রয়েছে যা অ্যাবসোলিউটলি কনভার্জ করে সুতরাং আমাদের এখানে অ্যাবসোলিউট কনভার্জেন্স আছে এবং এর অর্থ হল এই ইন্টিগ্রালটি নিশ্চিতভাবে কনভার্জ করছে কারণ এখানে আমাদের অ্যাবসোলিউট কনভার্জেন্স রয়েছে সুতরাং অ্যাবসোলিউট কনভার্জেন্স ইন্টিগ্রালের কনভার্জেন্সকে ইঙ্গিত দেয় এখন আমাদের যদি তৃতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রাল থাকে তবে আপনি কেবল তৃতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রালটি কী তা করুন এটি ছিল প্রথম ধরণের এবং দ্বিতীয় ধরণের একটা মিশ্রণ সুতরাং আমাদের কাছে উদাহরণস্বরূপ এই ইন্টিগ্রালটি 11xx 1dx রয়েছে আমাদের এখানে উভয় কেসই রয়েছে আমরা ইন্টিগ্রালের লিমিটে এই ইনফিনিটি দেখতে পাচ্ছি এবং যখন x টি 1 এর কাছাকাছি পৌঁছায় তখন এই ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে ওঠে সুতরাং আমাদের টাইপ 1 এর পাশাপাশি টাইপ 2 ইন্টিগ্রালও রয়েছে এই রকমের ইম্প্রপার ইন্টিগ্রালগুলি আমরা প্রথম এবং দ্বিতীয় ধরণের ইম্প্রপার ইন্টিগ্রালগুলি নিয়ে বলতে পারি এবং তারপরে আমরা মূলত এই জাতীয় ইন্টিগ্রালগুলি গণনা করতে পারি বা আমরা এই জাতীয় ইন্টিগ্রালগুলির কনভার্জেন্স নিয়ে কথা বলতে পারি সুতরাং এই ক্ষেত্রে আমাদের একটি ইন্টিগ্রাল 11xx 1dx রয়েছে এবং এটি আমরা দুটি ইন্টিগ্রালে ভাগ করতে পারি সুতরাং প্রথমটিতে আমরা 121xx 1dx21xx 1dx নিয়েছি এবং দ্বিতীয় ক্ষেত্রে তারপর আমরা 2 থেকে নিয়েছি এখন কি হবে প্রথম ইন্টিগ্রালে আমাদের কোনও নেই সুতরাং সেক্ষেত্রে কিন্তু এই ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয়ে পড়ে যখন x 1 এর কাছে পৌঁছে যায় সুতরাং এটি হল টাইপ 2 এর একটা ইম্প্রপার ইন্টিগ্রাল যেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং এখানে এটি ইনফিনিটি রয়েছে এটা ছাড়া আর কোন সমস্যা নেই ফাংশনটি বাউন্ডেড সুতরাং 2 থেকে পর্যন্ত সম্পূর্ণ রেঞ্জে এবং এটি টাইপ 1 এর ইম্প্রপার ইন্টিগ্রাল সুতরাং আমরা এই ইন্টিগ্রালটিকে দুটি ভাগে ভাগ করেছি প্রথমটি হল টাইপ 2 এর ইম্প্রপার ইন্টিগ্রাল দ্বিতীয়টি তারপরে টাইপ 1 এর প্রপার ইন্টিগ্রাল এবং তারপরে আমরা আলাদাভাবে প্রতিটির কনভার্জেন্সস নিয়ে আলোচনা করতে পারি সুতরাং কনভার্জেন্সের জন্য আমরা এই কম্পারিজন টেস্টটি ব্যবহার করব এবং এখানে প্রথম ইন্টিগ্রালটির জন্য যদি আমরা এটা প্রথমে আলোচনা করি আমরা এই 1x 1 ফাংশনটি নেব এবং কারণটি স্পষ্ট যদি আমরা এই ইন্টিগ্রালটি একবার দেখি তবে এই ক্ষেত্রে এখানে প্রথম ইন্টিগ্রালটি আমাদের কাছে এই 1xx 1 ইন্টিগ্রান্ডটি রয়েছে যা আনভবাউন্ডেড হয়ে উঠছে যখন x 1 এর কাছাকাছি চলেছে তখন সুতরাং এখানে এই 1x 1 ফ্যাক্টরটি x 1 এর কাছাকাছি হওয়ার কারণে ফাংশনে এই আনবাউন্ডনেস তৈরি করছে সুতরাং আমরা এই ফাংশনটি নিয়ে তার সাথে তুলনা করব যা আমরা এটি এখানে g11x 1 নিয়েছি আমরা যদি এখানে 2 এর অনুপাত নিই তবে f ছিল আমাদের ইন্টিগ্রান্ডটি এখানে প্রথম ইন্টিগ্রালে f টি ছিল 1xx 1 দ্বিতীয় ইন্টিগ্রালটি g হল 1x 1 এবং আমরা যদি এই fxgx নিই এবং তারপর লিমিট x 1 এর কাছাকাছি এটা নেব এক্ষেত্রে এখন কী হবে তাই লিমিট x 1 এর কাছাকাছি যাচ্ছে এবং এই fxgx সুতরাং এই 1x বজায় থাকবে অন্যটি 1x 1 বাতিল হবে এবং যেহেতু 1 এর দিকে যাচ্ছে তাই এটি 1 সুতরাং আমরা এই লিমিটের অনুপাত হিসাবে এখানে একটি নন জিরো সংখ্যা পাচ্ছি এই প্রদত্ত ইন্টিগ্রালটি এবং এই g এর ইন্টিগ্রালের জন্য সুতরাং ইন্টিগ্রাল 121xx 1dx তারা উভয়ই একই আচরণ করবে এবং আমরা টেস্ট ইন্টিগ্রাল থেকে জানি যে এই ইন্টিগ্রাল 121x 1dx কনভার্জ করে অতএব প্রদত্ত ইন্টিগ্রালটিও কনভার্জ করে সুতরাং এই ইন্টিগ্রালটি কনভার্জ হয় আমরা কম্পারিজন টেস্ট থেকে দেখেছি যে এই টাইপ 2 ইন্টিগ্রালটি কনভার্জ করে এখন আমরা দ্বিতীয় ইন্টিগ্রালটি দেখব সুতরাং দ্বিতীয় ইন্টিগ্রালের জন্য আমরা 1x2 ফাংশনটি বেছে নেব কারণটি আবার স্পষ্ট কারণ এখানে ফাংশনটি সমস্যাটি হল এই ∞ এর কারণে সুতরাং আমরা x ∞ দিকে কাছাকাছি হিসাবে এই ফাংশনের আচরণটি যাচাই করব এবং সেখান থেকে তুলনা করার জন্য আমরা g ফাংশনটি নেব সুতরাং আমরা যদি এখানে এই f নিই যেটা কিনা ইন্টিগ্রাল 1xx 1 ছিল তাই x এর কাছাকাছি যাওয়ার সময় এটি এরকম আচরণ করে এটি প্রথমটির মতো আমি এই 1x2 আবার লিখব এবং আমি এখানে 11 1x নেব তাই আমি এই x এই 1 এ নিয়েছি এবং এখন যদি আমরা এর কাছাকাছি যাওয়া আচরণটি দেখি এখানে এই টার্মটি এখানে কোন সমস্যা তৈরি করছে না কারণ x তে যাচ্ছে এটি 1 এবং আমাদের কাছে এই x2 রয়েছে সুতরাং এই ফাংশনটির আচরণ 1x2 এর মতো যখন x এর কাছাকাছি যায় সুতরাং আমরা এখানে g ফাংশনটি পাচ্ছি 1x2 সুতরাং এই g কে 1x2 হিসাবে আমরা নিচ্ছি এবং যদি আমরা কম্পারিজন টেস্টের জন্য এই লিমিটটি পাই তাহলে লিমিটটি x থেকে ∞ তে যায় এবং এটা fxgx তাই f ছিল 1xx 1 এবং তারপরে এই g আবার 1x2 হয় সুতরাং আমাদের x2 রয়েছে সেখানে এটি হল লিমিট x ∞ তে যায় এবং আবার আমরা এই কমন x টি নেব তাহলে x2টি বাতিল হয়ে যাব এবং আমাদের 11 1x হবে সুতরাং যেহেতু x ∞ তে যায় এটি 1 এ যাবে সুতরাং আমাদের এই লিমিটটি 1 রয়েছে এবং এই ক্ষেত্রে আবার একই কারণে উভয় ইন্টিগ্রালই একই রকম আচরণ করবে সুতরাং একটা হল এই এখানে দেওয়া ইন্টিগ্রালটি এবং অন্যটি হল আমাদের টেস্ট ইন্টিগ্রাল টেস্ট ইন্টিগ্রাল কী 21x2dx কে টেস্ট করুন এবং আমরা ইতিমধ্যেই জানি যে টেস্ট ইন্টিগ্রাল কনভারর্জ করে তাই এই ইন্টিগ্রাল্টি কনভার্জ করে আর তাই প্রদত্ত দ্বিতীয় ইন্টিগ্রালটি যা কিনা টাইপ 1 ইন্টিগ্রাল সেটিও কনভার্জ করবে সুতরাং আমরা এখন এখানে কী দেখছি যে ডান দিকের উভয় ইন্টিগ্রালই তারা উভয়ই এই কম্পারিজন টেস্টের মাধ্যমে কনভার্জ করে প্রকৃতপক্ষে এখন এই ক্ষেত্রে আমরা এই 11xx 1dx ফাংশনটি একইভাবে এই ইন্টিগ্রালটিকে দুটি ভাগে ভাগ করে গণনা করতে পারি যেখানে প্রথম ইন্টিগ্রালটি হবে টাইপ 2 ইন্টিগ্রাল দ্বিতীয়টি হবে টাইপ 1 ইন্টিগ্রাল এবং তারপরে আমরা প্রত্যেকটি গণনা করতে পারি বা আমরা এখন এই ইন্টিগ্রালটি এই একই ধারণার দ্বারা বিবেচনা করতে পারি আমরা এই 1ϵ এবং উপরের লিমিটটি যা ∞ ছিল সেটাকে এড়াতে পেরেছি আমরা একটি বড় সংখ্যা R দিয়ে প্রতিস্থাপন করেছি এবং এই 1R1xx 1dx পাচ্ছি এখন আমরা প্রথমে এই ইন্টিগ্রালটি গণনা করব কারণ এটি একটি প্রপার ইন্টিগ্রাল আমাদের নীচের প্রান্তে এবং উপরের প্রান্তেও কোনও সমস্যা নেই সুতরাং এখানে আমরা এই x 1t কে প্রতিস্থাপন করব এবং তারপরে আমরা সহজেই এই ইন্টিগ্রালটি গণনা করতে পারব সুতরাং এই প্রতিস্থাপনটি করে আমরা এই x 1t2 প্রতিস্থাপন করেছি এর অর্থ হল আমাদের কাছে এই dx 2t dt আছে সুতরাং এই ক্ষেত্রে এই ইন্টিগ্রালটি আমরা যদি এটিক ডেফিনিট ইন্টিগ্রাল বলি তাই x টি এখন t21 দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এটি x 1 যা t দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এই dx2t dt এই t টি বাতিল হয়ে যায় এবং এই ইন্টিগ্রালটি 1R21t2dt হয়ে যায় যা আমরা ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এটি 2t এটি ইন্টিগ্রালের একটা মান এখন আমরা আবার এই লিমিটটি রাখতে পারি সুতরাং প্রথমে এই x তাহলে এখানে 2t এটি ছিল সুতরাং এবং এখন লিমিটটি হল 1ϵ টু R 1ϵ to R এখন এই লিমিটগুলি এখানে বসিয়ে আমরা 2 এবং এই 2R 1 পেয়েছি এবং তারপরে এই tan 1 টি বিয়োগ করব এবং এই x কে 1ϵ দ্বারা প্রতিস্থাপিত করব তাহলে 1 বাতিল হয়ে যাবে এবং আমরা পাব সুতরাং এটি প্রদত্ত ইন্টিগ্রালের মানটি যা এখানে 2R 1 সুতরাং এখন এটা থেকে আমরা প্রদত্ত ইন্টিগ্রালে যেতে পারি সুতরাং এই ক্ষেত্রে এই ইন্টিগ্রালটি এখানে 11xx 1dx পাবে যখন আমরা এই ϵ থেকে 0 এবং R থেকে ∞ পর্যন্ত লিমিট নিই সুতরাং এই ইন্টিগ্রালের মানটিতে আমরা R ∞ তে এবং ϵ 0 তে পৌঁছানোর সাথে সাথে লিমিটটি অতিক্রম করব সুতরাং যখন R ∞ এর কাছে পৌঁছায় আপনি লক্ষ্য রাখবেন যে এখানে R এর কাছে যাচ্ছে যা 2 হবে এবং যখন এই 0 এ পৌঁছায় এই বিয়োগ করুন তাই 0 হয়ে যাবে সুতরাং আমাদের এই 22 এর কারণে রয়েছে সুতরাং এই মানটি কেবল π হবে সুতরাং এটি এখানে ট্যান ইনভার্স বাই ট্যান ইনভার্স ইনফিনিটি সুতরাং এটি 2 হবে এবং এটি 0 এবং তারপরে আমাদের এখানে 2 গুন রয়েছে সুতরাং আমরা এখানে এই টি পাই তাহলে এই ইন্টিগ্রালটির মান এবং আমরা আগেও দেখেছি মানটির মূল্যায়ন না করেই এটি একটি কনভার্জেন্ট ইন্টিগ্রাল এবং এখানে কেবল একটি মন্তব্য যে যেখানে ইন্টিগ্রান্ডগুলিকে সংজ্ঞায়িত করা নেই বা সেটি ইন্টিগ্রালের রেঞ্জের একটি অভ্যন্তরীণ বিন্দুতে আবদ্ধ হয় সেখানে ইম্প্রপার ইন্টিগ্রালগুলির গননার জন্য সতর্ক হওয়া প্রয়োজন সুতরাং আমাদের যদি কোনও পয়েন্ট থাকে যেটি শেষ পয়েন্ট না আপনার যদি মাঝখানে এমন একটি পয়েন্ট থাকে যেখানে ইন্টিগ্রালের ইন্টিগ্রান্ডটি আনবাউন্ডেড হয় বা এটি সংজ্ঞায়িত না হয় তবে আমাদের গণনার ক্ষেত্রে খুবই যত্নবান হতে হবে সুতরাং ধরুন আমাদের কাছে এই ইন্টিগ্রাল abfxdx রয়েছে এবং আরও আমরা ধরি যে f একটি c পয়েন্টে আনবাউন্ডেড হয় যেখানে acb সুতরাং এক্ষেত্রে এই f কোন এক c বিন্দুতে আনবাউন্ডেড হচ্ছে যা এই ইন্টিগ্রালের রেঞ্জে রয়েছে এবং তারপরে আমাদের এটিকে সেই পয়েন্টে ব্রেক করব সুতরাং acfxdxcbfxdx এখন আমাদের এই দুটি টাইপ 2 ইন্টিগ্রাল রয়েছে এখানে এটি আনবাউন্ডেড হচ্ছে যখন x→c এবং এটিও আনবাউন্ডেড হচ্ছে যখন x c এর নিকটবর্তী হয় সুতরাং এখন দুটি উপায় আছে কেউ এই লিমিটটি পাওয়ার কথা ভাবতে পারে যেমন আমরা এই ϵ বলেছিলাম এবং ϵ→0 এবং আমাদের কাছে ac ϵfxdxcϵbfxdx আছে সুতরাং এই দুটি জায়গায় আমরা সেই c ϵ এবং cϵ পয়েন্টটি এড়িয়ে চলেছি আমরা দুই জায়গায়ই একই নিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে যা মূলত গণনার জন্য সঠিক আমরা প্রথমে ইন্টিগ্রালের জন্য টিকে এখানে নিয়েছি এবং কারণ হল এই দুটি আলাদা ইম্প্রপার ইন্টিগ্রাল সুতরাং আমাদের আলাদাভাবে আচরণ করা উচিত সুতরাং এখানে আমাদের 10⁡ac 1fxdx20⁡c2bfxdx রয়েছে আমরা এখন এই দুটি ইন্টিগ্রালকে এখানে আলাদাভাবে নিচ্ছি আমরা একটি প্রবর্তন করেছি এবং তারপরে সেখানে এই পয়েন্টগুলি এড়ানো হয়েছে এক্ষেত্রে যখন আমাদের কনভার্জেন্স ইন্টিগ্রালগুলি রয়েছে তাই আপনি এইটিকে বা এটি কোনোটি গ্রহণ করলে তাতে কোনও সমস্যা নেই এটি একই রকম আসবে তবে অন্যান্য ক্ষেত্রে আমাদের এখানে সমস্যা রয়েছে কারণ এটি একটি ডাইভার্জেন্ট ইন্টিগ্রাল হতে পারে এবং এটি ডাইভার্জেন্ট ইন্টিগ্রাল হতে পারে এবং সেক্ষেত্রে মানটি আলাদা হবে উদাহরণস্বরূপ আমরা এখানে 111x3dx এই সাধারণ সমস্যাটি ধরি এবং এটি 101x3dx011x3dx এর সমান সুতরাং আমরা যদি এই দুটি ইন্টিগ্রাল নিই আর সেক্ষেত্রে যদি আমরা কেবলমাত্র একটি এখানে ব্যবহার করে এই প্রথম পদ্ধতিটি অনুসরণ করি তাহলে কী হবে যখন আমরা এই 1 ϵ1x3dx11x3dx গণনা করব যেটা 1212 1 121 12 হবে সুতরাং এখন এগুলি বাতিল হয়ে যাবে এবং এই লিমিটটি মূলত 0 হবে তবে 1→0⁡ 1 11x3dx2→0⁡211x3dx থেকে প্রথম ইন্টিগ্রালটি আলাদা করে গণনা করলে কী হবে সেক্ষেত্রে এখানে কোনও ইন্টিগ্রাল নেই কারণ আমরা এখানে 1 সহ ঠিক এটি পাব এবং যখন 1 0 এ যায় এটি আনবাউন্ডেড হবে আর এটি ∞ এ যাবে একইভাবে এটিও কনভার্জেন্ট ইন্টিগ্রাল নয় এটিও ডাইভার্জ করে এবং এটিই হল কারণ আমরা এখানে এটি মূল্যায়ন করতে পারি না কারণ উভয় ইন্টিগ্রালই এই জায়গায় উপস্থিত হয়ে তারা ডাইভার্জ হয় এবং তাদের কোন অস্তিত্ব নেই তবে যদি আমরা উভয় স্থানেই নিয়ে এখানে এই ভুলটি করি তবে মানটি 0 হবে সুতরাং এই সিদ্ধান্তে আসা যাক আমাদের এই দুটি গুরুত্বপূর্ণ কম্পারিজন টেস্ট রয়েছে যার একটি এখানে যেখানে আমরা এই 0≤f≤g ax≤b নিয়েছি এবং তারপর আমরা লক্ষ্য করেছি যে এই g যদি বড়টিকে কনভার্জ করে তবে স্বাভাবিকভাবে এই ছোটটিও কনভার্জ করবে অন্যদিকে যদি এই ছোটটি ডাইভার্জ হয় তবে আমরা এই উপসংহারে পৌঁছাতে পারি যে এটি বড়টিও ডাইভার্জ হবে তাহলে আমাদের এই কম্পারিজন টেস্টটি রয়েছে abgxdxconveges⟹abfxdxconveges abfxdxdiverges⟹abgxdxdiverges আরেকটি কম্পারিজন টেস্ট 2 যা খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজনীয় যেখানে আমরা একটি অন্য ফাংশন g নিই এবং এই লিমিটটি গণনা করি এবং তারা এই k সংখ্যার উপর ভিত্তি করে তাহলে আমরা কনভার্জেন্সটি বলতে পারি ধরা যাক 0≤fx≤gxax≤b এবং fxgx k যদি k≠0 হয় উভয় ইন্টিগ্রালই abfxdxএবং abgxdx একই রকম আচরণ করবে এবং যদি k0 হয় তবে abgxdxconveges⟹abfxdxconveges এবং যদি k∞ হয় যেটা বলে যে abgxdxdiverges⟹abfxdxdiverges সুতরাং এটি ছিল কম্পারিজন টেস্ট 2 এবং এগুলি হল আমরা বক্তৃতা প্রস্তুতের জন্য ব্যবহৃত রেফারেন্সগুলি আপনাকে অনেক ধন্যবাদ